নমস্কার আজ আমাদের সপ্তম সপ্তাহ এবং এই বিষয়ের উপরে তৃতীয় সেশন এই সেশনে আমরা পরিষেবার গুণমান বিভিন্ন দিক গুলো নিয়ে এবং সেই সঙ্গে তার পরিপ্রেক্ষিতে ম্যানেজিং সার্ভিসেস এর নতুন উঠে আসা বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা শেষ করব গত সেশনে এই বিষয়ে আমি কিছু আকর্ষণীয় গবেষণা তুলে ধরেছিলাম আজ আমরা সার্ভিস কোয়ালিটি ম্যানেজ করার কিছু জানা এবং নতুন পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব এবং পরবর্তী ধাপে সেখান থেকে আমরা পরিষেবার রিকভারি নিয়ে আলোচনা করব গত সেশনে আমরা দেখেছিলাম যে পরিষেবা ব্যর্থ হলে যদি আপনি কাস্টমারকে প্রভাবিত করে তার অসন্তুষ্টির কথা বলাতে পারেন তাহলে সার্ভিস রিকভারি খুব শক্তিশালী একটা ফোর্স হতে পারে যদি কোন কাস্টমার অসন্তুষ্ট হয় এবং সার্ভিস রিকভারি স্ট্রাটেজির মাধ্যমে সেটা পরিস্কার ভাবে জানা যায় তাহলে কাস্টমার কে ডিলাইট করার জন্য আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ থাকে এবং যথেষ্ট সম্ভাবনা আছে যে ডিলাইট অবস্থা থেকে সেই কাস্টমার আমাদের একজন প্রচারক হিসেবে কাজ করবে আমি আপনাদের কে মনে করিয়ে দিতে চাই যে গত সেশানের শেষের দিকে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছিলামযদি সার্ভিস ফেলিওর এর ক্ষেত্রে ঠিকমতো প্রতিকার করার পদক্ষেপ নেওয়া যায় তাহলে সেটা কিছুটা শাপে বর হবে সুতরাং যখন কোন অসন্তুষ্ট কাস্টমার তার অসন্তুষ্টি গুলো স্পষ্টভাবে জানিয়ে দেয় তখন সে কাস্টমার এডভোকেসীর ক্ষেত্রে এক বিশাল সম্পদ এখন বিভিন্ন লেখক এবং গবেষক সার্ভিস কোয়ালিটির বিভিন্ন মাপকাঠি গুলি বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন প্রফেসর গ্রনরুস এবং অন্যান্যরা ফাংশনাল কোয়ালিটি সম্বন্ধে বলেছেন অর্থাৎ কোয়ালিটির বিভিন্ন এসপেক্ট গুলো নিয়ে বলেছেন এবং তারপরে তারা টেকনিকাল কোয়ালিটি সম্বন্ধে বলেছেন সুতরাং ফাংশনাল কোয়ালিটি হল ফলাফলের উপর নির্ভরশীল কোয়ালিটি এছাড়াও প্রসেস অরিয়েন্টেড কোয়ালিটির বিষয়গুলোও আছে সুতরাং সার্ভিস কোয়ালিটি যে গুলো মাপবে সেগুলো সফ্ট এসপেক্ট যেগুলো এম্প্যাথি বা অ্যাসিওরেন্স ইত্যাদির সঙ্গে বিশেষভাবে যুক্ত সুতরাং এগুলোকে খুব সহজ ভাবে বুঝা যায় না আসল সমস্যাটা বোঝার জন্য আমাদেরকে কাস্টমার এবং ফ্রন্টলাইন এমপ্লয়ীদের সঙ্গে বিশদ ভাবে কথা বলতে হবে গ্যাপ ফিলোজফি এর ওপর ভিত্তি করে এবং গ্যাপ মডেল কে ব্যবহার করে তৈরি করা একটা শক্তিশালী প্রশ্নাবলী SERVQUAL এটা সার্ভিস কোয়ালিটির সংক্ষিপ্ত রূপ যেটা আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রে যার মাধ্যমে আমরা কাস্টমারের অসন্তুষ্টি এবং তার মূল কারণগুলো তুলে ধরতে পারি অন্যদিকে টেকনিক্যাল ক্ষেত্রেযেটা প্রসেস রিলেটেড সেখানে কিছু কঠিন পদক্ষেপ নিতে হতে পারে কারণ এই পদক্ষেপ গুলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত যেখানে আমরা থ্রুপুট ইম্প্রুভ করতে পারি ওয়েটিং টাইম কমাতে পারি কিউ এর দৈর্ঘ্য কমাতে পারি পয়েন্ট টু পয়েন্ট এর মধ্যে বারবার মুভমেন্ট টা কমাতে পারি এই সমস্ত কঠিন পদক্ষেপের মাধ্যমে আমরা সার্ভিস কোয়ালিটি উন্নত করতে পারি এটা একটা খুব সুন্দর চার্ট যেখানে কাস্টমার ফিডব্যাক সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের এনকোয়ারি মেকানিজম এর তুলনামূলক বিচার করে তুলে ধরা হয়েছে সুতরাং এগুলি হচ্ছে কাস্টমার ফিডব্যাক কালেকশন টুলস এর স্ট্রেন্থ এবং উইকনেস আমরা পাচ্ছি কম্পিটিটর সমেত মার্কেট সার্ভে যেটা ফার্ম লেভেলে অত্যন্ত জরুরী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের কালেকশন টুলস ব্যবহার করেছি যেমন ফার্ম লেভেল প্রসেস লেভেল ট্রানজাকশন স্পেসিফিক লেভেল অ্যাকশনেবল রিপ্রেজেন্টেটিভ রিলায়েবল এবং সার্ভিস রিকভারির পোটেনশিয়াল এবং ফার্স্ট হ্যান্ড লার্নিং ও কস্ট এফেক্টিভনেস ইত্যাদি তাই উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে সার্ভিস ফিডব্যাক কালেকশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে আমরা ফার্ম লেভেলে ভালো ইনপুট পাই প্রসেস ও ট্রানজাকশন স্পেসিফিক লেভেলে এক্সেলেন্ট ফিডব্যাক পাই যার সাহায্যে আমরা একশনেবল ধারণা তৈরি করতে পারি এবং সে ক্ষেত্রে সার্ভিস রিকভারির সম্ভাবনা অনেক বেশি হয় সুতরাং কাস্টমারদেরকে রাজি করিয়ে তাদেরকে সার্ভিস ফিডব্যাক ফর্ম ডিস্ট্রিবিউট করে তাদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করতে পারি এই সার্ভিস ফিডব্যাক আমাদের সার্ভিস ইম্প্রুভ করার জন্য খুব কস্ট এফেক্টিভ একইভাবে অন্য একটা পদ্ধতি আমরা প্রায়ই ব্যবহার করি সেটা হলো মিস্ট্রি শপিং মানে কোয়ালিটি অডিটররা সার্ভিস এমপ্লয়ীদের কোনরকম না জানিয়ে কাস্টমারের কাছে কাউকে পাঠান অথবা নিজেরা গিয়ে ফিডব্যাক সংগ্রহ করেন এই ধরনের ফিডব্যাক বিভিন্ন ধরনের ট্রানজাকশন স্পেসিফিক ব্যর্থতা এবং অ্যাকশনেবল কারেকশন বুঝতে খুব ভালোভাবে সাহায্য করে বিভিন্ন ধরনের ব্যর্থতা মোকাবিলা করতে অনেক সময় ফোকাস গ্রুপ এর সাহায্য নেওয়া হয় এখানে টার্গেটেড কাস্টমার গ্রুপের সঙ্গে আপনাকে দেখা সাক্ষাৎ করতে হবে যার মাধ্যমে আপনি তাদের কাছ থেকে ট্রানজাকশন অথবা স্পেসিফিক ব্যর্থতা জানতে পারবেন এবং সেগুলোর প্রতিকারের জন্য কি অ্যাকশন নিতে হবে সেটাও জানতে পারবেন সুতরাং আপনার ডাউনলোড করা পি পি টি এর মধ্যে এই চার্ট টা থাকবে এবং আপনারা এটা আরো ভালোভাবে স্টাডি করে দেখবেন যে আপনার ক্ষেত্রে বা আপনার বিজনেসের ক্ষেত্রে কোন ধরনের বা কি কম্বিনেশনের টুল ঠিকঠাক কাজে দেবে সেই অনুযায়ী আপনি তাদেরকে ব্যবহার করতে পারেন এবং কিছু ক্ষেত্রে যেমন ফেডারেল এক্সপ্রেস করেছিল আমরা এর ওপরে ভালো আর্টিকেল পেতে পারি ফেডারেল এক্সপ্রেস সমস্ত সার্ভিস ফেলিওর এবং কাস্টমার কন্টাক্টস এর ক্রিটিকাল পয়েন্ট বা ক্রিটিক্যাল টাচ পয়েন্ট গুলোকে একত্রিত করেছিল তার উপর ভিত্তি করে তারা একটা ইন্ডেক্স তৈরি করেছিল যেটাকে আমরা বলছি সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্স কাস্টমারের উপরে প্রভাব ফেলতে পারে এমন কার্যকলাপগুলো একত্রিত করাই ছিল এর মূল উদ্দেশ্য এবং এর উপর ভিত্তি করে কিছু কন্ট্রোল চার্ট এবং কিছু স্ট্যাটিসটিক্যাল টুলস ব্যবহার করে আপনারা একটা কম্পোজিট ইন্ডেক্স তৈরি করতে পারেন সুতরাং ফেডারেল এক্সপ্রেস এর সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্স কুরিয়ার সার্ভিস এর ক্ষেত্রে এবং সেই ধরনের লজিস্টিক সার্ভিসের ক্ষেত্রে একটা এক্সেলেন্ট মডেল হিসাবে দেখা যেতে পারে কিন্তু অবশ্যই আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যেমন অরবিন্দ আই কেয়ার এই ফেডারেল এক্সপ্রেস সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্স ব্যবহার করতে পারব না তাদেরকে নিজেদের মতো ইন্ডেক্স তৈরি করতে হবে এখানে আমাদের ক্রিটিক্যাল টাচ পয়েন্ট ক্রিটিক্যাল ফেইলিওর পয়েন্ট গুলো ধরতে হবে মনে রাখবেন আমরা আগে FMEA ফেলিওর মোড এফেক্ট অ্যানালিসিস নিয়ে আলোচনা করেছিলাম এই ধরনের টেকনিক ব্যবহার করে আপনারা ক্রিটিকাল ফেলিওর পয়েন্ট গুলো আইডেন্টিফাই করতে পারেন এবং তার ওপরে ভিত্তি করে গ্রহণযোগ্য কোয়ালিটি স্তর ইত্যাদি ঠিক করতে পারেন এবং তার ওপরে একটা ইন্ডেক্স তৈরি করতে পারেন ঠিক একই ধরনের কেসে আপনারা কোন এয়ারলাইন্সের ক্ষেত্রে ফ্লাইটের প্রস্থানের সময় ট্র্যাক করতে পারেন আপনারা যে সমস্ত ফ্লাইট নির্দিষ্ট সময়ের 15 মিনিটের মধ্যে প্রস্থান করছে তাদের সম্বন্ধে ডাটা সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং তার পরেও এগুলি সংগ্রহ করা হয়েছে দেখা যাচ্ছে যে এটা প্রায় কোথাও কোথাও 90 শতাংশের ওপরে যাচ্ছে এবং ট্রেন্ড টা ক্রমাগত উপর দিকে উঠছে আপনারা বিশ্লেষণ করতে পারবেন যে আগে যখন 80 শতাংশের নিচে ছিল সেটা কি কি কারণের জন্য হয়েছিল এবং সেটা কিভাবে উন্নত করা হলো সেগুলো আপনার বিজনেস এর জন্য একটা বেস্ট প্রাক্টিস ম্যানুয়াল এর মধ্যে লিপিবদ্ধ করতে পারেন আমি এখন তিনটি খুব গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলি আমরা সার্ভিস বিজনেসে ব্যবহার করি প্রথমটি হলো ফিস বোন ডায়াগ্রাম এই ডায়াগ্রামটিকে ফিসবোন ডায়াগ্রাম বলা হয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা মাছের মত দেখতে একদিকে লেজ অপরদিকে মাথার মত রয়েছে তাই এটা মাছের মতন দেখতে এটা কিভাবে কাজ করে দেখা যাক মৌলিকভাবে আপনারা আগের ডায়াগ্রামে Refer Time 0943 দেখার চেষ্টা করেছেন যে কী কী কারণের জন্য ফ্লাইট ডিপারচার ডিলেড হতে পারে আমরা দেখেছি যেখানে 80 শতাংশের কম ফ্লাইট নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়ের 15 মিনিটের মধ্যে প্রস্থান করেছে সেগুলো কি কি কারণের জন্য হয়েছে এবং তখন আমরা আবার পিছিয়ে গিয়ে কাস্টমার থেকে শুরু করি সুতরাং কাস্টমারের দেরি করে পৌঁছানো টিকিট কাউন্টার বাইপাস করা বিশাল আকারের ব্যাগ এই ধরনের নানান ফ্যাক্টর গুলির মধ্যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো আপনার নিয়ন্ত্রণে আবার কিছু ফ্যাক্টর আছে যেগুলো আপনার নিয়ন্ত্রনে থাকে না সুতরাং কাস্টমারের পরে আমরা দেখব ফেসিলিটি ফ্যাক্টরগুলোযে সমস্ত কারণে ফ্লাইট ডিলে হয়ে থাকে যন্ত্রপাতি ফেল করা বা ফেসিলিটি সংক্রান্ত ফেলিওর হতে পারে অর্থাৎ এয়ারক্রাফট গেটে দেরিতে পৌঁছাচ্ছে অথবা মেকানিক্যাল ফেলিওর জন্য গেট ব্যবহার করা যাচ্ছে না সুতরাং এই সমস্ত ঘটনাগুলোকে মনে রাখা হয় এবং এই চার্ট এর মধ্যে রাখা হয় এখানে আপনারা সহজেই বুঝতে পারছেন এটা এক ধরনের কজ এফেক্ট অ্যানালিসিস এখানে আমরা ডিলেড ডিপারচার এর কারণ বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং মূল কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করছি যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এই ডিলে হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ সার্ভিস বিজনেস এর ক্ষেত্রে এই ধরনের কজ এফেক্ট অ্যানালিসিস বা রুট কজ অ্যানালিসিস করা হয় যার ফলে আপনারা বিভিন্ন সোসিও টেকনিকাল ফ্যাক্টর নিয়ে গভীর ভাবে অনুসন্ধান করতে পারেন এখানে কিছু ফ্যাক্টর আছে যেমন কাস্টমার দেরিতে পৌঁছচ্ছে এটি একটি হিউম্যান ফ্যাক্টর কিছু ফ্যাক্টর আছে যেমন মেকানিক্যাল ফেলিওর যেটা টেকনিকাল ফেলিওর কিছু ক্ষেত্রে গেটে যে সমস্ত কর্মীরা আছেন তাদের ঠিকমতো কাজ করার অক্ষমতা বা যথাযথ না করতে পারা আবার হয়তো গেটে সার্ভিস প্রদানকারী ঠিকমতো আছেন কিন্তু কিছু টেকনিক্যাল ইসু থাকার জন্য চেক ইন প্রক্রিয়া দেরি হচ্ছে কম্পিউটার সিস্টেমে যে ফ্লাইট সিট অ্যালোকেশন এর বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে তা ঠিক নয়বা সেটা যথেষ্ট দ্রুত গতিতে কাজ করছে না ফলে চেক ইন পদ্ধতিতে দেরি হচ্ছে আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করেছেন যে লাইনটা আস্তে আস্তে এগোচ্ছেকারণ চেক ইন এজেন্ট প্রত্যেকটা কাস্টমারকে দ্রুততার সঙ্গে প্রসেস করতে পারছে না সুতরাং একবার আপনি যদি এইগুলি করে ফেলেন তাহলে তার ওপর ভিত্তি করে আপনারা একটা সিস্টেম তৈরি করতে পারে যেটা এই সমস্ত ত্রূটি বিচ্যুতি গুলো দূর করতে পারবে যেমন উদাহরণস্বরূপ আপনারা জানেন আজকাল ওয়েব চেক ইন বা টেলিফোন চেক ইন আমাদের চেক ইন করার সময়টা বাঁচিয়ে দেয় এবং ফলে লাইনের দৈর্ঘ্য টা কমে যায় যদিও সামগ্রিক সিস্টেমটা এখন ও পুরোপুরি মসৃণ নয় কারণ এয়ারলাইনস এর পুরো বুকিং সিস্টেম বদলানো একটা কঠিন কাজ এবং খুব ব্যয় সাধ্য কিন্তু অন্যান্য সাপ্লিমেন্টারি কাজগুলো করতে পারেন যেখানে আপনারা এই ফ্যাক্টরগুলোর যথাযথভাবে যত্ন নিতে পারেন এই ফিশ বোন চার্ট অথবা বিভিন্ন জিনিসের কজ এফেক্ট অ্যানালিসিস বা রুট কজ অ্যানালিসিস থেকে আপনারা দেখছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের জন্য ডিপারচার এ ডিলে হয় এরপরে আপনারা ঠিক এইভাবে পাই চার্টে ওই ডাটা গুলো বসিয়ে নিন এই ডাটা গুলো আমেরিকান এয়ারলাইন্সের থেকে নেওয়া হয়েছে যেমন এটা নেওয়ার্ক এটা চিকাগো এটা ওয়াশিংটন ন্যাশনাল এবং প্রতিটি পয়েন্টে যেমন নেওয়ার্কে 231 শতাংশ দেরির কারণ হচ্ছে যাত্রীদের দেরিতে পৌঁছানো চিকাগোর ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে 533 শতাংশ ওয়াশিংটনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি 333 শতাংশ এছাড়াও অন্যান্য কারণও আছে যেমন পুশব্যাকের জন্য অপেক্ষা করা জ্বালানির জন্য অপেক্ষা করা দেরি করে পরিষ্কার করা বা কেবিনে জিনিসপত্র দেরীতে দেওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু যেই মুহূর্তে পাই চার্ট টা Refer Time 1401 ভালোভাবে দেখব আমরা সঙ্গে সঙ্গে জানতে পারব যে দেরির জন্য আসল কারণ হলো যাত্রীদের দেরি করে পৌঁছানো তখন আপনারা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন আমি আপনাদের কাছে কানো মডেল নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম কিছু ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তারা অসন্তুষ্টির সৃষ্টি করে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার বেশি তাদের উপস্থিতি সন্তুষ্টি বাড়ায় না বরং কিছুটা স্যাচুরেশন এসে যায় একই রকম ভাবে একটা স্যাচুরেটিং গ্রাফ তৈরি করা হয় যেটা অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয় এখানে সার্ভিস রেলিয়াবিলিটি সম্বন্ধে দেখানো হয় সার্ভিস রেলিয়াবিলিটি এবং সার্ভিসটাকে নির্ভরশীল করার জন্য যে পরিমাণ অর্থ ইনভেস্ট করা হয় তাদের মধ্যে এই গ্রাফটা বানানো হয় স্পষ্টতই আমরা 100 ভাগ সার্ভিস নির্ভরশীলতা অর্জন করতে চাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু সহজলভ্য জিনিস আছে যেখানে খুব কম খরচে খুব বেশি ইমপ্রুভমেন্ট করা যায় সুতরাং কাস্টমারদের কে টেলিফোন ভিত্তিক সিস্টেমের মধ্যে দিয়ে কল করা চেক ইন সময় সম্বন্ধে এসএমএস পাঠানো কোন কাস্টমার চেক ইন করেননি তাকে চিহ্নিত করা এবং অনলাইনে বা টেলিফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা এই ধরনের কিছু জিনিস এবং সেই সঙ্গে চেক ইন সময় সীমা এক ঘন্টা থেকে দেড় ঘণ্টায় পরিবর্তন করা ইত্যাদির দ্বারা খুব কম খরচে এক বিশাল ইমপ্রুভমেন্ট করা যায় কারণ এই 23 শতাংশ বা 33 শতাংশ দেরীর মূল কারণ হচ্ছে কাস্টমারদের দেরি করে পৌঁছানো কিন্তু যত আপনি আগে যাবেন এই গ্রাফ টি স্যাচুরেট হতে থাকবে সুতরাং যেমন খুব কম খরচে অনেকটা ইমপ্রুভমেন্ট করা গেছে এখানে ঠিক তার উল্টোটা ও হতে পারে যেখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা সত্বেও ইমপ্রুভমেন্ট খুব কম হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ টুল আছে যাকে বলা হচ্ছে প্যারেটো চার্ট যেটাকে আমরা 8020 রুল বলে জানি অর্থাৎ 80 শতাংশ দেরী মানে 80 শতাংশ ফেলিওর 80 শতাংশ অসন্তুষ্টির কারণ আমরা কুড়ি শতাংশ ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করতে পারি সুতরাং স্বাভাবিক ভাবেই আমাদের এই কুড়ি শতাংশের দিকে নজর দেওয়া উচিত এই কুড়ি শতাংশের মধ্যে কোন কোন ফ্যাক্টর ও অসুবিধাগুলো রয়েছে জানা দরকার এবং সেগুলো বার করতে আমরা রুট কজ অ্যানালিসিস বা ফিস বোন ডায়াগ্রাম ধরনের চার্ট এর সাহায্য নিতে পারি এবং তারপরে আরো কিছু স্ট্যাটিসটিক্যাল কিউইং এই ডায়াগ্রামটি দিয়ে আমি আজকের সেশনটি শেষ করব তারপরে আমরা সার্ভিস রিকভারি প্রসেস নিয়ে আলোচনা করব যেটা কাস্টমার এডভোকেসি তৈরি করার জন্য সার্ভিস ম্যানেজমেন্ট এর একটা বিশেষ পদ্ধতি এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লয়ালটি কাস্টমার স্যাটিসফ্যাকশন রিটেনশন এবং আমি প্রতিনিয়ত যেটা বলে যাচ্ছি তা হল এডভোকেসি এই জায়গায় পৌঁছাতে গেলে আমাদের দরকার সার্ভিস রিকভারি এবং তারপরে সার্ভিস রিকভারির জন্য নিরন্তর প্রচেষ্টা চালান এর জন্য দরকার সাইকোলজিকাল ফ্যাক্টর এবং ট্যানজিবল ইনপুট এর সঙ্গে আমরা আরো কিছু আলোচনা করব যেমন ফেলিওর এর সোসিও টেকনিক্যাল কজ এবং সার্ভিস রিকভারির জন্য সোসিও টেকনিকেল সিস্টেম সুতরাং পরবর্তী কয়েকটি সেশানে এটাই আমাদের বিষয়বস্তু হবে আজ সার্ভিস কোয়ালিটির উপরে তিনটে সেশন শেষ করলাম সার্ভিস বিজনেসের ক্ষেত্রে এর গুরুত্ব এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টর যেগুলো সার্ভিস কোয়ালিটির ক্ষেত্রে বিশেষ অবদান রাখে